কার্বনের এই ক্লাসে স্বাগতম এই ক্লাসে আমরা কার্বন উপাদান টা দেখবো যেটা পিরিয়ডিক টেবিল এ একটা উপাদান কিন্তু যদি সাহিত্য আর্টিকেল জার্নাল এবং পত্রিকা দেখি তাহলে দেখবো যে এই উপাদানটার ওপর অনেক কাজ হয়েছে সুতরাং যদিও কার্বন পিরিয়ডিক টেবিলে একটা উপাদান এটার ওপর অনেক গুলো গোটা বই লেখা হয়েছে এমনকি কার্বন শিরোনামে একটি পৃথক জার্নাল আছে এবং এই জার্নালটা একচেটিয়াভাবে এই উপাদানকে নিয়ে গবেষণা করে অতএব এগুলোর থেকে বুঝতে পারছো যে বৈজ্ঞানিকভাবে এবং প্রযুক্তিগতভাবে মানুষ এই কার্বন উপাদানের গুরুত্ব বোঝে এবং এটা আমাদের প্রতিদিন কাজে লাগে অতএব সেডিমেন্ট এর উপর প্রচুর জোর দেওয়া হয় এবং সে কারণেই আমরা কার্বনের ওপর কয়েকটা ক্লাস করব এবং বিশেষ ভাবে আমরা কার্বনের ন্যানোফর্ম গুলোর ওপর নজর দেবো সুতরাং এটাই হলো কাঠামো যেটা দিয়ে আমরা এই উপাদানটার দিকে নজর দেব এই ক্লাসে আমরা বিভিন্ন কার্বনের কাঠামো কে পার্থক্য করব এইগুলো তোমরা স্কুলে শিখেছিলে আবার কিছু হয়তো কলেজেও শিখেছিলে যেখানে কিছু উপাদান দেখেছিলে যেগুলর তথ্য প্রথম পয়েন্টটার যুক্ত ছিল যেটার সাহায্য নিয়ে আমরা বিভিন্ন কার্বন কাঠামোগুলো কে আলাদা করবো এই আলোচনাকে আরেকটু গভীরে নিয়ে যাব যাতে তোমরা কার্বনের ন্যানোস্ট্রাকচার টাকে পরবর্তী ক্লাসগুলো তে আরও ভালো করে বুঝতে পারো সুতরাং এই কারনেই আমরা ওই কাঠামোটাকে সেট করতে চাই এবং এই কারনেই আমরা এটার দিকে নজর দিই হার্ড কার্বন আর সফ্ট কার্বন এর মধ্যে পার্থক্যটাও দেখবো সুতরাং আবার তোমরা কোন বইটা বা সাহিত্যের কোন বিভাগটা পড়ছো তার উপর ভিত্তি করে এর কয়েকটি উল্লেখ দেখতে পাবে আসলে সাহিত্যে অনেকগুলো জায়গাতে কার্বনের ব্যাপারে বলা আছে যেখানে দেখবে যে এটা শক্তি সম্পর্কিত উপকরণ এর সাথে সম্পর্কিত যেমন lithium ion batteries fuel cells সুতরাং ওই সমস্ত জায়গাতে কার্বনকে দেখবে প্রথাগত ফর্মে অথবা ন্যানোস্ট্রাকচারড ফর্মে এটা কাঠামোগত অ্যাপ্লিকেশন এর জন্য সংমিশ্রণ তৈরির সাথেও সম্পর্কিত এই সমস্ত ক্ষেত্রে কার্বনের ব্যবহারটা দেখতে পাবে অতএব হার্ড কার্বন কি সফ্ট কার্বন কি সেগুলো এই আলোচনার ওপর ভিত্তি করে আমাদের জানা দরকার আমরা কার্বন ন্যানোটিউব এই কাঠামোটা বর্ণনা করে এই ক্লাসটা শেষ করবো শেষ অবধি আমরা কার্বন ন্যানোস্ট্রাকচার অথবা কার্বন ন্যানোম্যাটেরিয়াল এবং ন্যানোটিউব গুলোকে বৃহত্তর বিশদে দেখব কিন্তু আজকে আমরা কার্বন ন্যানোটিউবের মৌলিক ধারণা তুলে ধরব সুতরাং শুরু করার জন্য জানা দরকার যে এই শর্ত গুলো কিকরে আসছে এটাই আমরা আজকের ক্লাসে দেখব ঐতিহ্যগতভাবে ভাবে কার্বনের দুটো ফর্ম আছে যা হল গ্রাফাইট এবং হীরা সুতরাং অনেক বছর ধরে কার্বনের অস্তিত্ব এই দুটো ফর্মেই ছিল যা হল গ্রাফাইট এবং হীরা ঘটনাচক্রে থার্মোডায়নামিকাল গ্রাফাইট কে সব থেকে স্থিতিশীল ধরা হয় প্রযুক্তিগতভাবে যদি আমাদের কাছে হীরা থাকে এবং চিরকাল অপেক্ষা করি তাহলে সঠিক পরিস্থিতিতে গ্রাফাইট পাওয়া উচিত তাই গ্রাফাইটকে অনেক বেশি স্থিতিশীল ধরা হয় আমরা সাধারণত বলি যে হীরা সব সময় পাওয়া যায় কারণ হল হীরা খুব শক্তিশালী অথবা শক্ত হয় কিন্তু তাপীয়ভাবে গ্রাফাইট অনেক বেশি স্থিতিশীল ঘটনাচক্রে কেন আমরা এগুলো বিভিন্ন রূপে পাচ্ছি যদি গ্রাফাইট বেশি স্থিতিশীল হয় তাহলে হীরা কেন হঠাৎ করে গ্রাফাইটে পরিবর্তিত হয় না কেনই বা হীরা হয় এটা মাথায় রাখা দরকার সুতরাং এটা যে কোনও উপাদানের জন্য প্রযোজ্য দশা যেগুলো আছে সেগুলো হল দুটো দিকের মধ্যে প্রতিযোগিতার জন্য প্রথমটা হল থার্মোডায়নামিক্স এবং দ্বিতীয়টা হল গতিবিদ্যা থার্মোডায়নামিক্স আমাদের স্থিতিশীল দশার ব্যাপারে বলে সুতরাং এটা আমাদের দশাটার ব্যাপারে বলে যার সব থেকে কম মুক্ত শক্তি আছে অতএব এই দশাটার দিকেই উপাদান টা ঝুঁকবে যদি এটাকে দশাটার দিকে যাওয়ার জন্য অনেক সময় দেওয়া হয় তাহলে কাইনেটিক্সটা বলে যে কি হারে এই পরিবর্তনটা হবে সুতরাং গোটা কেমিস্ট্রিতে আমরা এই দুটো থার্মোডায়নামিক্স এর ব্যাপারে কথা বলবো যেটা বলে যে কি হবে কাইনেটিক্স বলে যে কি হারে এটা হবে অনেক সময়ে দেখবে যে কিছু দশা সাধারণ তাপমাত্রায় স্থিতিশীল এবং এটা শিল্পতে ব্যবহৃত হয় সুতরাং এটা বর্ধিত সময়ের জন্য উপলব্ধ যা খুবই কার্যকর যা প্রকৃতপক্ষে থার্মোডায়নামিক্স অনুসারে সবচেয়ে স্থিতিশীল দশা বা ফেজ নয় এটার কারণ হল সব থেকে স্থিতিশীল দশাতে পরিবর্তিত হওয়ার জন্য এটার অনেক বছর লেগে যাবে কারণ এটা সাধারণ তাপমাত্রায় এবং বায়ুমণ্ডলীয় চাপে আছে যদি এটাকে কোন অন্য অবস্থাতে রাখা হয় ধরা যাক অনেক বেশি তাপমাত্রায় অনেক বেশি চাপে ইত্যাদি তাহলে দেখবো যে এটা সব থেকে স্থিতিশীল থার্মোডায়নামিক ফেজে খুব তাড়াতাড়ি পরিবর্তিত হয়েছে কিন্তু সাধারণত অনেক বার এটাকে অন্য অবস্থাতে তৈরি করা হয়েছে এবং দুটো আলদা তাপমাত্রাতে এবং বায়ুমণ্ডলীয় চাপে রাখা হয়েছে যার ফলে দেখবো যে এটা অনির্দিষ্টকালের জন্য স্থিতিশীল থাকে এই কারণেই হীরা অনির্দিষ্টকালের জন্য স্থিতিশীল থাকে এবং কেমিস্ট্রি মেটালারজি এবং কেমিকাল ইঞ্জিনিয়ারিং এ অনেক জিনিসের মত এটা থার্মোডায়নামিক্স এবং কাইনেটিক্স এর মধ্যে প্রতিযোগিতার সাথে সম্পর্কিত সুতরাং এখন এই উপাদানগুলোর কাঠামোটা দেখা যাক এবং বোঝা যাক কিকরে তারা একে অপরের সাথে সম্পর্কিত একটির কাঠামো আরেকটির তুলনায় কতটা আকর্ষণীয় এবং তুলণামূলক ভাবে আমরা কি পর্যবেক্ষণ করতে পারি আমরা জানি যে গ্রাফাইট হল একটা কাঠামো যার একটা অনেক স্তরযুক্ত সেট রয়েছে সুতরাং এটার বিভিন্ন স্তর আছে প্রত্যেকটা স্তরের একটা করে hexagonally bonded carbon atoms আছে যেটা এখানে দেখতে পাচ্ছ অতএব এগুলো হল hexagonally bonded carbon atoms যা এখানে বসে আছে যা hexagonal array তে সাজানো আছে এবং তারপর স্তরগুলো আছে সুতরাং এটা হল একটা স্তর এটা হল দ্বিতীয় স্তর এবং এটা হল তৃতীয় স্তর শুধু বর্ণনার খাতিরে এই তিনটে স্তরকে একসাথে করা হয়েছে এরা একে অপরের সাপেক্ষে স্থানান্তরিত আছে যেটা দেখা যাচ্ছে যেমন এই পরমাণু টা এখানকার কেন্দ্রর সাথে লাইন আপ করছে এই পরমাণুটা আবার ওখানকার কেন্দ্রর সাথেও লাইন আপ করছে আমরা এই পজিসনের সাথে লাইন আপ করছি আর সেন্ট্রাল পজিসন্টি এখানে সুতরাং স্তরগুলো একে অপরের সাপেক্ষে কিছুটা স্থানান্তরিত আছে এক রকমের পর্যায়ক্রমিক বিন্যাসে কিন্তু তারা নিজেদের মধ্যে hexagonally bonded থাকে সব জায়গা তে এই ষড়ভুজ গুলো কে দেখতে পাবে এবং এই স্তরগুলো একটা অন্যটার ওপর লাইন আপ করা আছে আর তারা পরস্পরের সাথে সমান্তরাল এখন যদি গ্রাফাইট এর সাপেক্ষে unit cell dimension গুলো কে দেখি যেখানে খেয়াল করবে যে ab246 angstroms লিখেছি তাহলে carbon carbon bond length টা unit cell vector নয় সুতরাং যখন দেখবো যে acc হল 142 angstroms বুঝবো যে এটাই হল carbon carbon bond length সুতরাং এই সংখ্যা acc142 angstroms হল ওই দূরত্ব টা অথবা যদি এই দূরত্ব টাকে নেওয়া হয় অথবা গ্রাফাইট কাঠামো তে দুটো পাশাপাসি কার্বন অ্যাটমের মধ্যে যে কোন দূরত্ব নি তাহলে 142 angstroms পাবো সুতরাং এই করেই কি আমরা acc bond length দেখি আবার অন্য দিকে ab যেটা হল unit cell vector অতএব এই ভেক্টর টা এই কার্বন অ্যাটম থেকে আঁকা যেতে পারে কিন্তু এটা পাশের কার্বন অ্যাটমে যাবে না এটা তার পরের অ্যাটমে যাবে দেখতে পাচ্ছ যে যদি এটাকে a বলা হয় তাহলে এটা b হবে সুতরাং এটা একটা কার্বন অ্যাটম থেকে তার তাৎক্ষণিক প্রতিবেশী নয় যেটা কার্বন কার্বন বন্ড দৈর্ঘ্য কিন্তু এটা হল একটা কার্বন অ্যাটম থেকে আরেকটা কার্বন অ্যাটমে যেটা হল সব থেকে কাছের প্রতিবেশীর পরেরটা এটা সব থেকে কাছের প্রতিবেশী নয় সুতরাং এটা হবে না কিন্তু এটা হল এটা যা এখান থেকে শুরু হচ্ছে সুতরাং আমরা এখান থেকে শুরু করবো কিন্তু পরের অ্যাটম টা নেবো না তার পরেরটা নেবো অতএব আমরা ab এর মতন ডাইমেনশন পাচ্ছি এবং এটা হল 246 angstroms যখন গ্রাফাইটকে দেখা হয় এটাই হল কাঠামোটা যেটা আমরা পাই এবং আরেকটা ডাইমেনশন ও আছে যেটা আমরা দেখতে আগ্রহী যেটা হল c direction এগুলো কে বলা হয় 002 planes of carbon atoms এখানে কার্বন অ্যাটম গুলোর তিনটে প্লেন দেখতে পাচ্ছ সুতরাং এদের মধ্যে দূরত্ব কে d002 বলা হয় এবং এখানে d002 হিসেবে আমরা পেয়েছি 335 angstroms সুতরাং দূরত্বটা হল 335 angstroms এবং এই দূরত্বটা হল এই অ্যাটম গুলোর প্লেন এবং এই অ্যাটম গুলোর প্লেনের মধ্যে লম্ব দূরত্ব সুতরাং আমরা একটা ডাইমেনশন পেয়েছি যেটা হল 246 আমরা b246 পেয়েছি এবং c335 angstroms পেয়েছি সুতরাং এই প্যারামিটার এর সেট গুলো গ্রাফাইটের কাঠামোটা তৈরি করতে সাহায্য করবে এখন যে কোন লিটারেচার বা যে কোন সাধারণ বইতে গ্রাফাইটের জন্য যে সমস্ত টার্ম ব্যবহার করা হয় সেগুলো দেখতে পাবে তারা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ গ্রাফাইট এর কথা বলবে এবং বিশৃঙ্খল গ্রাফাইট ও আছে অথবা এমন কিছু একটা বর্ণনা পাবে যেটা এই রকম ক্যাটাগরি তে পড়বে সুতরাং যখন অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ গ্রাফাইট অথবা বিশৃঙ্খল গ্রাফাইট বলা হয় এর মানে কি বোঝায় সুতরাং গ্রাফাইটের অর্ডার টা বোঝার জন্য কার্বন অ্যাটমের প্লেনগুলো কে দেখা দরকার কার্বন অ্যাটমের প্রত্যেক কটা প্লেনকে গ্রাফিন শিট বলা হয় সুতরাং এটা এবং এটা হল গ্রাফিন শিট যখন গ্রাফিনের গবেষণার দিকে নজর দেওয়া হয় এটা কার্বন অ্যাটমের একক প্লেনের কথা বলা হচ্ছে যারা hexagonally bonded এটাই প্রাথমিক ভাবে গ্রাফিন শিটের সংজ্ঞা ছিল আজকে আমরা গ্রাফিনের ব্যাপারে কথা বলবো যেখানে এই সংজ্ঞাটাকে কিছুটা আলাদা ভাবে বোঝানো হবে এবং গ্রাফিন মানে ঠিক কি সেটা নিয়েও আলোচনা করা হবে কিন্তু যদি আসল সংজ্ঞাটাকে দেখা হয় এটা বলে যে কার্বন অ্যাটম গুলোর প্রত্যেকটা প্লেনকে গ্রাফিন শিট হিসেবে বোঝানো হবে সুতরাং যখন আমরা গ্রাফিন নিয়ে আলোচনা করি এই সংজ্ঞা গুলো কে কিকরে আরেকটু পরিবর্তন করা যায় কিন্তু এই মুহূর্তে গ্রাফিন এর সংজ্ঞা হল যে এটা হল hexagonally bonded কার্বন অ্যাটম গুলোর একটা একক শিট যেরকম এই তিনটে লেয়ার যেটা এখানে দেখতে পাচ্ছ সুতরাং এখন অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ গ্রাফাইট কে রেফার করবো যেখানে গ্রাফিন শিট গুলো অনেক বড় সুতরাং অনেক বড় একটা শিট আছে এবং এরকম অনেক গুলো শিট স্তুপীকৃত আছে c ডাইরেকশনে সুতরাং যদি আমাদের কাছে 1000 টা এরকম শিট থাকে যা স্তুপীকৃত আছে c ডাইরেকশনে এবং প্রত্যেকটা শিট এরম মাইক্রন লেভেলের বড় হয় বা প্রায় সেনটিমিটার এর মতন বড় হয় এবং ওই শিট গুলো একে অপরের উপর স্তুপীকৃত থাকে তাহলে এটাকে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ গ্রাফাইট বলা হয় এখানে আরেকটা উপাদানের বর্ণনা করার আছে যেটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং এটা হল একে অপরের উপর স্তুপীকৃত হওয়া ছাড়া তাদের একে অপরের সাপেক্ষে ঠিক মতন করে সাজান হতে হবে সুতরাং আমাদের কাছে এরকম গ্রাফিন শিট গুলো আছে যা এরকম করে সাজান আছে আবার এরকমও গ্রাফিন শিট থাকতে পারে যেগুলো পাকানো সুতরাং এগুলো এরকম করে অথবা এরকম করে পাকানো থাকে এবং a ডাইরেকশন টা নেওয়া হয়েছে এই শিটটার পরের শিটটার এবং তৃতীয় শিটটার জন্য অতএব তিনটে আলাদা শিট গুলোর জন্য a ডাইরেকশন টা নেওয়া হয়েছে যেগুলো এখানে দেখানো হয়েছে সুতরাং যদি শিট 1 শিট 2 এর ডাইরেকশনটা কম হয় এটাকে বলা হয় 1 2 এবং 3 যদি তিনটে শিটের ডাইরেকশন একে ওপরের সাপেক্ষে একই ভাবে লাইন আপ করা থাকে সুতরাং তারা সবাই একই দিকে সাজান আছে কিন্তু যদি একটা শিটের a direction এই দিকে পয়েন্টেড থাকে আরেকটা শিটের a direction আরেক দিকে পয়েন্ট করবে তাহলেই শিটগুলো পাকানো থাকবে একটা আরেকটার সাপেক্ষে অতএব গ্রাফিন শীটের এই ধরণের অস্তিত্ব কিছু গ্রাফিক গ্রাফাইটিক স্যাম্পলের নমুনার অভ্যন্তরে সম্ভব আমরা গ্রাফিক গ্রাফাইটিক স্যাম্পল গুলো কে পাবো যেখানে স্যাম্পলের মধ্যে শিট গুলো ভেতরের একটা স্যাম্পলের সাপেক্ষে একই ডাইরেকশনে ওরিয়েন্টেড নেই এবং অন্য কিছু শিট আছে যেগুলো a direction এর সাপেক্ষে একই ডাইরেকশনে ওরিয়েন্টেড আছে সুতরাং যদি শিটগুলো একই a direction এর সাথে ওরিয়েন্টেড না থাকে এটাকে একটা বিশৃঙ্খলার এর ফর্ম বলা হয় যেটা গ্রাফাইটে উপস্থিত আছে যাকে আমরা টার্বোস্টাটিক বিশৃঙ্খলা বলি সুতরাং একটা গ্রাফাইট উদাহরনে যদি আমরা বলি যে এটা অত্যন্ত গ্রাফিটিক তাহলে চাইবো যে শিট গুলো অনেক বড় হোক এবং চাইবো যে শিটগুলো একে অপরের উপরে স্তুপীকৃত করা থাকে আমরা টার্বোস্টাটিক বিশৃঙ্খলা চাই না আমরা তাদের সবাইকে একই ডাইরেকশনে একত্রিত করতে চাই সুতরাং তাদের সবার a directions গুলো কে একে অপরের ওপরে হওয়া চাই যদি সেটা হয় তাহলে এটাকে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ গ্রাফিটিক স্যাম্পল বলা হয় এবং যদি সেটা হয় তাহলে d002 এর মাণ 335 angstroms হবে এবারে যখন বিশৃঙ্খল গ্রাফাইট থাকে একদম একই তিনটে জিনিস যা আগে বলেছি সেগুলো একই ডিগ্রিতে একই পরিমাণের মান হিসাবে উপস্থিত হবে না উদাহরণ হিসেবে ধরা যাক গ্রাফিন শিট গুলো ছোট হবে তারা একে ওপরের ওপরে কম স্তুপীকৃত থাকবে এবং অনেক গুলো একে ওপরের সাপেক্ষে পাকানো থাকবে অতএব আমরা কম শিট পাবো শিট গুলোর স্ট্যাকিং কম হবে এবং টার্বোস্টাটিক বিশৃঙ্খলা পাবো সুতরাং যদি তাদের একটা সংমিশ্রণ পাই তাহলে তাদের বিশৃঙ্খল কার্বন বিশৃঙ্খল গ্রাফাইট পাবো সাধারণত বিশৃঙ্খল গ্রাফাইটের জন্য যদি x ray diffraction বা অন্য কোন ক্যারাক্টারাইজেশন যেমন electron microscopy করা হয় তাহলে d002 এর মান কে 335 angstroms এর থেকে বেশি পাবো সুতরাং বিশৃঙ্খল গ্রাফাইট এর জন্য d002 335 angstroms হবে এই বিশৃঙ্খল সংস্করণ টা কম সংখ্যক শিট গুলো তে পাওয়া যেতে পারে যেগুলো স্তুপীকৃত নয় এবং যার টার্বোস্টাটিক বিশৃঙ্খলতা আছে সুতরাং এগুলো হল অর্ডার্ড এবং ডিসঅর্ডার্ড গ্রাফাইট মনে রাখবে যে কার্বন কার্বন বন্ড লেংথ হল 142 angstroms হীরা যেটা কার্বনের অন্য প্রচলিত ফর্ম সেটা আলোচনা করার পরে আমরা এটা দেখবো হীরার কাঠামোটাকে কল্পনা করা খুবই সহজ যেখানে প্রথমে face centred cubic এর কাঠামোটাকে দেখতে হয় যেটা একটা কিউব যেটা এখানে দেখতে পাচ্ছ এবং এগুলো হল কিউবের কর্নার সুতরাং 8 টা অ্যাটম আছে কিউবের কর্নার গুলো তে এবং তাহলে face centred atom গুলোর গুচ্ছ পাবো সুতরাং এটা এটা আবার এটাও একটা কর্নার অ্যাটম আবার এটা একটা ফেস সেন্টারড অ্যাটম এটা একটা ফেস সেন্টারড অ্যাটম এবং এটাও একটা ফেস সেন্টারড অ্যাটম সুতরাং এখানে দেখতে পাচ্ছ যে 1 2 3 4 5 6 ফেস সেন্টারড অ্যাটম গুলো আছে এবং বাকি গুলো হল কর্নার অ্যাটম যদি আরেকটা ফেস সেন্টারড ল্যাটিস পয়েন্ট এর অ্যারে নেওয়া হয় এবং দুটোকে একত্রিত করা করা হয় যাতে দ্বিতীয় সেল যেটা দিচ্ছি সেটা প্রথম সেলে ধোকে কিন্তু এটা এই অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাহলে আমরা এটাকে diagonally সরাব body diagonal এর মাধ্যমে সুতরাং এই body diagonal টা কি body diagonal টা হল এই লাইনটা যেটা ওখানে যায় সুতরাং এটাকে body diagonal দিয়ে শিফট করবো by one fourth one fourth one fourth সুতরাং যদি কোয়ার্টার টাকে body diagonal এর মধ্যে শিফট করানো হয় এবং তারপর প্রথম অ্যাটমটাকে এখানকার ফেস সেন্টারড ল্যাটিসে বসানো হয় এবং তারপর তার চারপাশে ফেস সেন্টারড ল্যাটিসটাকে তৈরি করা হয় তাহলে এরকম কিছু একটা পাবো সুতরাং এখন আমাদের কাছে দুটো ফেস সেন্টারড কিউব আছে যেগুলো যা একে অপরের মধ্যে ইন্টারপেনিট্রেটেড করা আছে অতএব তারা একে অপরের সাপেক্ষে শিফট করা আছে by quarter quarter quarter quarter of this distance যখন কোয়ার্টার বলা হয় এটার মানে হল যে এটা এই দূরত্বর one fourth ল্যাটিস লেংথের one fourth body diagonal দিয়ে সুতরাং এটাই হল দূরত্ব অতএব ওটা যদি করা হয় এই সংমিশ্রণ কাঠামো টা পাবো যেটা হল হীরার কাঠামো সুতরাং হীরার কাঠামোটা এরকম হয় এবং এটার নিজের বৈশিষ্ট্য আছে উদাহরণ হিসেবে কেন্দ্রর অ্যাটমটা চারটে আলাদা অ্যাটমের সাথে বন্ডেড আছে সুতরাং এটা হল 1 এটা হল 2 এটা হল 3 এবং 4 সুতরাং কেন্দ্রর অ্যাটমটা একটা কর্নার অ্যাটমের সাথে বন্ডেড আছে যেটাকে 1 দিয়ে মার্ক করা হয়েছে এবং যে কোন একটা ফেস সেন্টারড ল্যাটিসের তিনটে ফেস সেন্টারড অ্যাটম গুলো কে 2 3 এবং 4 হিসেবে মার্ক করা হয়েছে এটার মানে যে কেন্দ্রর অ্যাটমটা চারটে অ্যাটমের সাথে টেট্রাহেড্রালি বন্ডেড আছে সুতরাং এখানে বন্ড অ্যাঙ্গেল টা 1095o সুতরাং এটাই হল বন্ড অ্যাঙ্গেল এবং এই করেই হীরার কাঠামোটা তৈরি হয় এবং এখানে কার্বন কার্বন বন্ড লেংথ টা হল 15445 angstroms হীরার কাঠামোটা অনেক শক্ত কারণ এটার মধ্যে একটা three dimensional network of bonding আছে এবং যদি এটাকে কোন ভাবে বিকৃত করা হয় তাহলে এই বন্ড যেগুলো কোভ্যালেন্ট বন্ড সেগুলো খুব শক্ত হয় এবং তারা কাঠামোটাকে একটা নির্দিষ্ট পজিসানে কঠোরভাবে ধরে রাখে এই কারনেই হিরা এত শক্ত হয় সুতরাং এটাই হল হিরার কাঠামো যদি তুলনা টাকে দেখা হয় তাহলে দেখবে যে গ্রাফাইটে যে কার্বন অ্যাটমগুলো আছে সেগুলো sp2 hybridized যা এগুলো কে প্ল্যানার কাঠামো তে বিতরণ করতে সাহায্য করে এবং তারা ত্রিভুজ প্ল্যানার এই কারনেই কার্বন অ্যাটম গুলো অন্য তিনটে কার্বন অ্যাটমের সাথে বন্ডেড আছে যেটা এই কাঠামোটাকে দেখলে বুঝতে পারবে সুতরাং এখানে প্রত্যেকটা কার্বন অ্যাটম কে দেখতে পাচ্ছ উধাহরণ হিসেবে যদি এখানে কার্বন অ্যাটম নেওয়া হয় এটা 1 2 এবং 3 এর সাথে বন্ডেড আছে এই করেই এটা ত্রিভুজ প্ল্যানার এটাই এখানে দেখতে পাচ্ছ এখানে আবার π বন্ড গুলো আছে যেটা গ্রাফিন শিটের ওপরে আর নিচে আছে যেখানে ইলেক্ট্রন গুলো খুব সহজেই চলা ফেরা করতে পারে এবং এই কারনেই গ্রাফাইট কালো রঙের হয় হীরার আবার অন্য দিকে sp3 hybridization আছে ওই অ্যাটম গুলোর লেআউট এর জ্যামিতি টা হল টেট্রাহেড্রাল যেটা আগের স্লাইডে দেখেছিলাম যে বন্ড অ্যাঙ্গেল টা 1095o আগের স্লাইডে এটা মার্ক করে দিলাম এবং এখানে কোন π বন্ড নেই সুতরাং এই সমস্ত বন্ড গুলো হল কোভ্যালেন্ট বন্ড এবং ব্যান্ড কাঠামোর ক্ষেত্রে এখানে অনেকটা বড় ব্যান্ড গ্যাপ আছে এর ফলে হীরা কে স্বচ্ছ দেখায় আবার অন্য দিকে গ্রাফাইট হল কালো এখন এটাই হল গ্রাফাইট বনাম হীরার সংক্ষিপ্তসার কিন্তু যদি একটু পিছনের দিকে যাওয়া যায় একটা আকর্ষনীয় পয়েন্ট আছে যেটা আমাদের জানা দরকার এবং এটা হল cc বন্ড লেংথ হীরার ক্ষেত্রে এই বন্ড লেংথ টা হল 15445 angstroms আর গ্রাফাইটের জন্য এটা হল 142 angstroms সুতরাং ওখানে আমরা 142 angstroms লিখবো এবং এখানে 15445 angstroms লিখবো এটাই হল cc বন্ড লেংথ সুতরাং এখানে কি আছে একটা বন্ড লেংথ আমাদের কি বোঝায় বন্ড লেংথ বোঝায় যে বন্ডিং টা কতটা শক্ত বন্ডটা যত বেশি শক্ত হবে তত কাছে অ্যাটম গুলো নিজেদের টানবে সুতরাং পরোক্ষভাবে এটা আমাদের উপাদানটার ব্যাপারে বলে যেখানে বন্ডিং টা খুব শক্ত দেখবে যে গ্রাফাইটের ক্ষেত্রে কার্বন কার্বন বন্ড লেংথটা ছোট হয় তারপর হীরার হবে এটার মানে হল যে গ্রাফাইটে বন্ড শক্তিটা হিরার থেকে অনেক বেশি হয় এটা একটা অ স্বজ্ঞাত ফলাফল কারণ আমরা জানি যে গ্রাফাইট হল নরম উপাদান এবং গ্রাফাইটে অনেক জিনিসই পিছলে যায় সুতরাং গ্রাফাইট হল একটা নরম উপাদান এবং হিরা হল শক্ত উপাদান আসলে কার্বনের সম্পর্কে এই জিনিসটা মানুষকে মুগ্ধ করে এবং এই কারনেই কার্বন সম্পর্কে অনেক বই তে লেখা আছে যে কার্বন হল নরম উপাদান গুলোর মধ্যে একটা আবার এটাও লেখা থাকে যে কার্বন হল শক্ত উপাদান গুলোর মধ্যে একটা যেটা ব্যবহারযোগ্য হীরা তে আমরা এটা দেখতে পাই এবং গ্রাফাইটে বন্ডিংটা হীরার থেকে অনেক বেশি শক্ত এটা একটা আকর্ষণীয় ফলাফল যেটা মাথায় রাখা দরকার এবং এটাই বলে যে গ্রাফিন শিট গুলোতে এত আগ্রহ কেন কেন কার্বন ন্যানোটিউব গুলো আকর্ষণপূর্ণ ইত্যাদি তোমরা ভাবতে পারো যে তাহলে কেন সব জিনিস হীরা দিয়ে তৈরি হয় না যদি তাত্ত্বিকভাবে হীরা কে কোন একটা ফর্মে তৈরি করা যায় কিন্তু এখানে দেখবে যে গ্রাফ গ্রাফিটিক উপাদানটা হীরার উপাদানের থেকে অনেক বেশি শক্ত হয় যেটা খুব স্বজ্ঞাত নয় এবং হীরা এত শক্ত উপাদান কারণ এটার 3 dimensional network of bonding আছে যেটা গোটা কাঠামোটাকে কঠোর করে তোলে গ্রাফাইটের এরকম একটা লেয়ারড কাঠামো আছে যেখানে লেয়ারগুলো একে অপরের সাপেক্ষে স্লাইড করতে পারে এবং এই কারনেই গ্রাফাইট তুলনামূলকভাবে দুর্বল উপাদান যদি কোন একটা ফর্মে গ্রাফাইটের ইন্ট্রা প্লানার শক্তিটাকে ব্যবহার করা যেতে পারে স্লাইডিং এর ব্যাপারে না চিন্তা করে তাহলে গ্রাফিটিক শিটের মধ্যে যেই শক্তিশালী বন্ডিংটা আছে সেটার সুবিধা নেওয়া যেতে পারে এটাই হল মুল ধারণা যেটা গ্রাফাইটের ওপর ভিত্তি করে ন্যানো উপাদান গুলোকে লোকেরা দেখে গ্রাফাইট এবং হীরার কিছু সাধারণ উপাদানের সাপেক্ষে এটাই হল মুল ধারণা এখন বিশৃঙ্খল কার্বন হল ছোট গ্রাফিন শিট গুলো যেটা আগে বলেছিলাম এবং এই শিট গুলো কম সংখ্যাতে স্তুপীকৃত থাকে এবং এটা turbostatic disorder সুতরাং যদি বিশৃঙ্খল কার্বন থাকে তাহলে এদের মধ্যে আমরা হার্ড কার্বন এবং সফট কার্বন পাবো সুতরাং এদের মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা হল যে একটা বিশৃঙ্খল কার্বন নেওয়া হয় এবং ওটাকে একটা ফার্নেসে রাখা হয় এবং ফার্নেসের মধ্যে আর্গন বা নাইট্রোযেন এর মতন গ্যাস পাঠানো হয় এবং তারপর স্যাম্পলটাকে গরম করা হয় এই উপাদানটার গুঁড়া নেওয়া হয় তারপর স্যাম্পলেটাকে বাতাস বিহীন ভাবে এবং একটা নিস্ক্রিয় গ্যাসের সাহায্যে 800oC তে গরম করা হয় কিছু ঘণ্টার পর স্যাম্পলটাকে বাইরে আনা হয় তারপর স্যাম্পলটাকে পুনঃ বিশ্লেষণ করা হয় ওটার কাঠামোগত বৈশিষ্ট্য পাওয়ার জন্য দেখবে যে কিছু কার্বন স্যাম্পলকে যদি বাতাসের অভাবে আরও কিছু ঘণ্টার জন্য গরম করা হয় এবং তারপর এটাকে ঠাণ্ডা করা হয় তাহলে বিশৃঙ্খল প্রকৃতিটা শৃঙ্খলাবদ্ধ প্রকৃতির হয়ে গেছে এবং যদি এই হিট প্রক্রিয়াটা আরও কিছুক্ষণ ধরে চালানো হয় তাহলে স্যাম্পল গুলো আরও বেশি শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবে সুতরাং এটা বিশৃঙ্খল কার্বন দিয়ে শুরু হবে আর যদি এই হিট প্রক্রিয়াটা চালিয়ে যাওয়া হয় কার্বন টা আরও বেশি শৃঙ্খলাবদ্ধ হবে এবং অবশেষে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ গ্রাফাইট হবে আসলে এটার একটা সংস্করণ আছে যাকে উচ্চমুখী পাইরোলাইটিক গ্রাফাইট বলা হয় যেগুলো গ্রাফিটিক স্যাম্পলের মান হিসেবে ধরা হয় কিন্তু সাধারনত তোমরা ওই ডাইরেকশনে যেতে পারো গ্রাফিটিক স্যাম্পল গুলো হল বিশৃঙ্খল গ্রাফিটিক স্যাম্পল অথবা কার্বন স্যাম্পল যেগুলোকে গরম করা যাবে এবং যেগুলো কে উচ্চমুখী কার্বন স্যাম্পলে পরিণত করা যাবে সেগুলোকে সফট কার্বন উপাদান বলা হয় সুতরাং যদি এটাকে হিট ট্রিট করে অনেকক্ষণ ধরে অপেক্ষা করা হয় তাহলে উচ্চমুখী কার্বন স্যাম্পল তৈরি হয় এবং এটাকে সফট কার্বন বলা হয় আবার অন্য দিকে বিশৃঙ্খল কার্বন স্যাম্পল গুলোর অন্য কিছু ফর্ম আছে যেটার সাথে ঠিক একই প্রসেস করা যেতে পারে যেটা হল 700 800oC এ হিট করে ওটার মধ্যে দিয়ে আর্গন বা নাইট্রোজেন পাঠিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করা যেতে পারে কিন্তু এখানে কিছু হবে না স্যাম্পল গুলো বিশৃঙ্খল ই থাকবে আবার ওটাকে ফার্নেসে ঢুকিয়ে আবার অনেক ঘণ্টা ধরে অপেক্ষা করা যেতে পারে কিন্তু আবার বিশ্লেষণ করলে স্যাম্পল গুলো বিশৃঙ্খল ই থাকবে দেখবে যে ওটার অর্ডারে কোন উন্নতি হয় নি এবং যে কার্বনের ফর্মটার কোন উন্নতি হয় না হিট প্রক্রিয়ার পর ওটাকে হার্ড কার্বন বলা হয় এটাই হল বেসিক পার্থক্য সুতরাং যে কোন বই তে বা আলোচনাতে হার্ড কার্বন এবং সফট কার্বনের ব্যাপারে দেওয়া থাকবে কিন্তু মৌলিক প্রশ্নটা হল হার্ড কার্বনটা কেন এরকম এবং সফট কার্বনটাও কেন এরকম এটার কারণ হল কার্বনের উৎস টা উদাহরণ হিসেবে পলিমেরিক উপাদান গুলোকে নেওয়া যেতে পারে একটা প্রাকৃতিক পলিমার ধরা যাক যা হল চিনি চিনির ওপর একটা থার্মাল ট্রিটমেন্ট বাতাসের অভাবে করা হয় এই ট্রিটমেন্টটা করার পরে দেখবে যে চিনিটা ভেঙ্গে যাবে এবং অবশেষে আমরা একটা কার্বন স্যাম্পল পাবো চিনিতে শুধু কার্বনটাই বেচে থাকবে বাকি সমস্ত উপাদান গুলো চলে যাবে এবং একটা কালো কার্বন ভর পড়ে থাকবে যদি চিনিটাকে ঠিক কন্ডিশনে হিট করা হয় এই করেও কার্বনের একটা ফর্ম পাওয়া যেতে পারে সুতরাং পলিমেরিক কাঠামোর বিশেষত্ব হল যে এটাতে অনেক ক্রস লিঙ্কিং আছে সুতরাং কার্বনগুলো 3 D ফর্মে সাজানো আছে যেখানে অনেক ক্রস লিঙ্কিং আছে এটাকে এরকম করে ভাবা যেতে পারে যখন এটার থেকে অন্য সমস্ত উপাদানগুলোকে বাদ দেওয়া হয় যেটা পড়ে থাকে সেটা হল একটা গ্রাফাইটের শিট যেটা আর ফ্ল্যাট গ্রাফাইট শিট থাকে না শিটটা একটু অন্য ভাবে পাকানো থাকে এবং তারপর বিভিন্ন ডাইরেকশনে বন্ডেড থাকে সুতরাং এই সমস্ত হার্ড এবং সফট কার্বনে এরকম শিট পাওয়া যায় যেগুলোর সংখ্যা কম থাকে এবং যেগুলো টার্বোস্ট্যাটিকালি বিশৃঙ্খল এগুলো এই ডাইরেকশনে বেড়ে ওঠার চেষ্টা করে এবং তারপর লাইন আপ করার চেষ্টা করে এই করেই সফট কার্বন গুলো ধীরে ধীরে অর্ডার্ড হয় আবার অন্য দিকে এই ফ্ল্যাট শিট গুলো নেই আমাদের কাছে এরকম কিছু একটা আছে আরেকটা শিট আছে যেটা এরকম হয় তৃতীয় শিটটা এরকম হয় ইত্যাদি তাদের সমস্ত ডাইরেকশনে বন্ডিং আছে প্লানার ডাইরেকশন ছাড়া শিট গুলোর মধ্যে বন্ডিং আছে যেটা এখানে আসে এবং শিটটা এখানে আসে আবার এখানেও বন্ড আসবে ইত্যাদি এই সমস্ত জংশন এ বন্ড গুলোকে পাবো এবং এই বন্ড গুলো সহজে ভাঙবে না এরা কার্বন কার্বন বন্ডের মতন শক্তিশালী সুতরাং যতক্ষণ না এই উপাদানটা স্বতন্ত্র কার্বন অ্যাটমে ভাঙছে যেটা করতে অনেক বেশি এনার্জি লাগে এবং সেখান থেকে ওই অ্যাটম গুলোকে রিঅ্যাসেম্বল না করা হচ্ছে আমরা এই উপাদানটা দিয়ে শুরু করতে পারবো না এবং এটা পুরোটা হয়ে গেলে আমরা একটা গ্রাফিটিক কাঠামো পাবো সুতরাং এটাতে গ্রাফিন শিট বিশৃঙ্খল কার্বন হার্ড কার্বন এবং গ্রাফিটিক শিট গুলো আছে শুধু তারা planar নয় তারা flat নয় তারা coiled সুতরাং একটা ফ্ল্যাট শিট নিয়ে শিটটাকে পাকানো হয় মোচড়ানো হয় এবং একটা বন্ড তৈরি করা হয় যার ফলে একটা জটিল এলাইনমেন্ট তৈরি হয় এটাকে কখনই আনকয়েল বা সোজা করা যাবে না মূলত এখানে গিঁট তৈরি হয়েছে এবং এই গিঁটগুলোকে হাটানো যাবে না এটা পুরোপুরি প্যাঁচানো আছে এবং এটা গরমে সাড়া দেয় না হার্ড কার্বন বৈদ্যুতিক রাসায়নিক প্রয়োগে ব্যবহার করা হয় এটা ব্যাটারি অ্যাপ্লিকেশনেও ব্যবহার করা হয় এবং এটা সফট কার্বনের ক্ষেত্রেও সত্যি সুতরাং এই কার্বন গুলোকে অনেক জায়গা তে ব্যবহার করা হয় এবং তাদের নিয়ে অনেক গবেষণা করা হয় তাহলে আমরা গ্রাফাইট এবং হীরার প্রচলিত কাঠামো গুলো দেখেছি এখন তাহলে কার্বন ন্যানোটিউবে আসা যাক কার্বন ন্যানোটিউবের নাম দেখে যা বোঝা যাচ্ছে যে এটা একটা টিউব এই টিউবটা দুই দিকেই অর্ধ গোলকের মত ক্যাপড করা আছে এবং এটার ভেতরে সমস্ত hexagonally bonded কার্বন অ্যাটম গুলো আছে এবং এটা এরকম করে শুরু হয় এবং তারপর এটা ওই সাইডে চলতে থাকে এটাকে একটা গ্রাফিন শিটের মতন ভাবতে পারো যেটা একটা ফ্ল্যাট গ্রাফাইট গ্রাফিন শিট ছিল এবারে এটাকে রোল করবো আর সেটা করলে একটা টিউব পাবো এখন একটা ফ্ল্যাট শিটের বদলে একটা টিউব আছে এই করেই কার্বন ন্যানোটিউব কাঠামোতে পৌঁছানো যায় এখন একটা প্রশ্ন হল যে এই শিট গুলোর শক্তি কিরকম এটার জন্য শিট গুলোর hybridization টা জানা দরকার এবং সেটা বোঝার জন্য শিটের কাঠামোটা জানা দরকার যখন ওটা পুরোপুরি ফ্ল্যাট ছিল তখন ওটার hybridization sp2 ছিল যেটা তোমরা দেখেছিলে আবার যখন বন্ড অ্যাঙ্গেল টা 1095o ছিল এবং ওটা tetrahedrally aligned ছিল ওটার hybridization sp3 ছিল আবার অন্য দিকে আমাদের কাছে sp2 এবং sp3 আছে সুতরাং দেখবে যে ন্যানোটিউবের কাঠামোটা এমন যে ওটা ঠিক ফ্ল্যাট ও নয় আবার ওটা 1095o অ্যাঙ্গেলেও নেই ওটার hybridization টাকে বলা হয় mixed hybridization সুতরাং এই hybridization টার কিছুটা sp2 চরিত্র আছে আবার sp3 চরিত্র ও আছে এবং এই করেই এটা গ্রাফাইট এবং হীরার চিরচলিত কাঠামোর সাথে সম্পর্কিত এটা আমরা মাথায় রেখে দেব এবং দরকার পড়লে আবার দেখবো কাঠামোটা এমন যে এটার দুটো দিক আছে আমাদের কাছে হেমিস্ফেরিকাল ক্যাপস আছে যেটার মধ্যে পেন্টাগন এবং হেক্সাগণ গুলো আছে এখানে শুধু মাত্র হেক্সাগণ গুলোই আছে এখানে টিউবে বিশৃঙ্খলাও থাকে যেটার ব্যাপারে আমরা পরে কথা বলবো এখন যেটার বর্ণনা দেব সেটা হল একটা সুগঠিত টিউব টিউবের শরীরটায় শুধু হেক্সাগন গুলো আছে এবং এন্ড ক্যাপ গুলোতে হেক্সাগনের অ্যারে এবং পেন্টাগন আছে যেটা দুটো এন্ড ক্যাপ তৈরি করতে সাহায্য করে সুতরাং এই কাঠামোটাই আছে আমাদের কাছে দুটো এন্ড ক্যাপ এখানে এবং এখানে আসে সুতরাং যদি কার্বন ন্যানোটিউবের আবিষ্কার দেখ তাহলে এর ইতিহাস টা দেখাটা আকর্ষণীয় হবে কারণ এটা একক প্রাচীরযুক্ত কার্বন ন্যানোটিউবের ইতিহাসের অবদানের এর ব্যাপারে বলবে উধাহরণ হিসেবে যদি কার্বন ন্যানোমেটেরিয়াল ন্যানোটিউবের ওপর যদি কোন পেপার দেখা হয় তাহলে রেফারেন্সের শুরুতে লিজিমা বলে একটা দলের উল্লেখ করা থাকবে এরাই প্রথম কার্বন ন্যানোটিউব আবিষ্কার করে যেটা 1993 তে Nature নামক একটা জার্নালে প্রকাশিত হয়েছিল আরেকটা দল ছিল যাদের কাজ ও একই জার্নালে এবং একি সালে প্রকাশিত হয় কিন্তু আমার মতে আমাদের কাজের পেজ গুলো হল 603 থেকে 605 আর 605 থেকে 607 সুতরাং ক্রেডিটটা এই দলগুলোকে দেওয়া উচিত টাদের কাজের জন্য এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা হল একক প্রাচীরযুক্ত কার্বন ন্যানোটিউব যেটার ব্যাপারে আমরা একটু পরে কথা বলবো মূলত এটার মানে হল যে একটা সিলিন্ডার আছে আবার কন্সেন্ট্রিক সিলিন্ডার ও থাকতে পারে এবং এটাকে বহু প্রাচীরযুক্ত কার্বন ন্যানোটিউব ও বলা যেতে পারে বহু প্রাচীরযুক্ত কার্বন ন্যানোটিউবটা লিজিমার একটা পেপারে উল্লেখিত হয়েছিল একক প্রাচীরযুক্ত কার্বন ন্যানোটিউব প্রকাশিত হওয়ার দুই বছর আগে 1991 এ কিন্তু এর আগেই অনেক লোক এটার ওপর কাজ করা আরম্ভ করে দেয় যদি পুরনো লিটারেচারে দেখা হয় তাহলে দেখবো যে 1952 তে ইলেক্ট্রন মাইক্রোগ্রাফ এর কাজ প্রকাশিত হয় যেগুলো মূলত কার্বন ন্যানোটিউব ছিল ওই সময়ে তারা এটাকে কার্বন ন্যানোটিউব নামে জানতো না ওরা শুধু ওই কাঠামোটা দেখিয়েছিল তখন তাদের কাছে ওই টিউবুলার কাঠামোটা ছিল উধাহরণ হিসেবে 1952 এর পেপারটাতে ওরা যেই ব্যাসের কথা বলেছিল সেটা হল 50 nanometer আজকের দিনে একক প্রাচীরযুক্ত কার্বন ন্যানোটিউবের কাজটার ক্রেডিট লিজিমা কেই দেওয়া হয় কিন্তু বহু প্রাচীরযুক্ত কার্বন ন্যানোটিউবের কাজটা এখন বিতর্কের জন্য উন্মুক্ত যে কাকে এর জন্য স্বীকৃতি দেওয়া যেতে পারে এটা অনেক আগেকার রেফারেন্স যেটা বলছি দেখবে যে এই কার্বন ন্যানোটিউব এবং কার্বন ন্যানোটিউবের রিপোর্টগুলো ইলেক্ট্রন মাইক্রোস্কোপ গুলোর রিজোলিউশন দ্বারা সীমাবদ্ধ করা আছে এটা সমস্ত ন্যানোম্যাটেরিয়াল কাজের জন্য সত্যি ইলেক্ট্রন মাইক্রোস্কোপের রিজোলিউশনে উন্নতি একটা গুরুত্বপূর্ণ যোগদান দিয়েছে কার্বন ন্যানোম্যাটেরিয়াল স্টাডি তে এবং ন্যানোম্যাটেরিয়ালের ফিল্ডে বাণিজ্যিক মডেল গুলো 1939 সাল থেকে বিভিন্ন ডিগ্রীতে পাওয়া যায় এই ইলেক্ট্রন মাইক্রোস্কোপ এখন প্রায় 100 বছর পুরনো এবং বাণিজ্যিক মডেল গুলো প্রায় 8 বছর ধরে ব্যবহার করা হচ্ছে সুতরাং রিজোলিউশনের সময়ের সাথে উন্নতি হচ্ছে এছাড়াও একটা সাধারণ দৃষ্টিকোণ থেকে আমাদের বোঝা উচিত যে যখন মাইক্রোস্কোপ এর ব্যাপারে বলা হয় তখন এর ম্যাগনিফিকেশন এর কথা বলা হয় সুতরাং যত বেশি ম্যাগনিফিকেশন হবে তত ভালো ভাবে ছোট ছোট ডিটেলকে দেখতে পাবো আরও বেশি বিশদে সুতরাং সব কিছুর মধ্যে এটাই হল সব থেকে গুরুত্বপূর্ণ প্যারামিটার এটা বোঝা দরকার যে ম্যাগনিফিকেশন এবং রিজোলিউশন দুটো আলাদা জিনিস উধাহরণ হিসেবে একটা অপটিক্যাল মাইক্রোস্কোপ এ আমরা অনেক লেন্স বসাতে পারি এবং বলতে পারি যে আমরা অনেক বেশি ম্যাগনিফিকেশন পাচ্ছি কিন্তু আমরা কিছুই দেখতে পাবো না আমরা শুধু একটা ঝাপসা ছবি দেখতে পাবো কারণ রিজোলিউশনটা কম আছে এটা বোঝার একটা ভালো উপায় হল এমন একটা ছবি দেখা যার সাহায্যে ম্যাগনিফিকেশন এবং রিজোলিউশনের মধ্যে পার্থক্য টা বোঝা যায় এটার জন্য একটা বিখ্যাত পীলার কে নিলাম যেটা দিল্লি তে আছে দি দিল্লী আইরন পিলার এটা একটা ইলেক্ট্রন মাইক্রোগ্রাফ নয় এটা একটা রেগুলার ছবি কিন্তু এটা তোমাদের ধারণাটা দেয় দেখবে যে ছবির সাইজটা প্রায় এক যেটা হল ম্যাগনিফিকেশন ম্যাগনিফিকেশন মানে কি এটা অবজেক্টটার সাইজকে বোঝায় এবং এটা ছবির সাইজের সাথে কিকরে সম্পর্কিত সুতরাং এটা হল ছবির সাইজঅবজেক্ট সাইজ যদি অবজেক্টটা 1 millimeter লম্বা হয় এবং ওটাকে 10 millimeter সাইজে ম্যাগনিফাই করা হয়েছে তাহলে একটা 10x এর ম্যাগনিফিকেশন করা হয়েছে অবজেক্টটাকে 10 গুণ বড় দেখানো হচ্ছে সুতরাং এই দিল্লী আইরন পিলারটা হচ্ছে জং মুক্ত মরিচা মুক্ত এর দুটো ছবি আছে যার সাইজটা প্রায় সমান সুতরাং দুটোর ক্ষেত্রেই যদি ছবির সাইজঅবজেক্ট করা হয় তাহলে ম্যাগনিফিকেশনটা একই আসবে কিন্তু ছবিতে দেখবে যে ডিটেলগুলো খুব বাজে ছবিটা ঝাপসা এবং ঝাপসা ছবির থেকে ডিটেল বার করা সমস্যাজনক হবে আবার অন্য দিকে এই ছবিটা বেশ পরিস্কার এবং এটার থেকে অনেক ডিটেল বার করা যেতে পারে সুতরাং আমরা বলবো যে এই ছবির নির্মলতা টা বেশি ভালো অতএব নির্মলতা বেশি ভালো হলে ডিটেলগুলো আরও বেশি ভালো করে বোঝা যাবে একমাত্র যদি রিজোলিউশন থাকে তাহলে ছবিটাকে আরও ডিটেলে দেখা যাবে সেটাতে ম্যাগনিফিকেশন যতই হক না কেন যদি একটা ঝাপসা ছবি দেখা হয় সেটাতে কিছুই বোঝা যাবে না বলতে পারবো না ওই অঞ্চলটাতে কিরকম প্যাটার্ন আছে কিরকম নকশা দেওয়া আছে সুতরাং যদি এটাকে কোন একটা পেপারে বর্ণনা করি তাহলে আমি সোজাসুজি বলতে পারবো না যে এটা একটা সিলিন্ড্রিক্যাল কাঠামো যেটা শেষের দিকে কিছুটা অতিরিক্ত কাজ বলে মনে হবে এখানে এর ব্যাপারে অনেক বেশি বলা যাবে বলতে পারবো যে এই অঞ্চলের ওপরে ঠিক কিরকম নকশা আছে এবং এই গুলো কিকরে পিলারের ওপর বাকি নকশার থেকে আলদা হয় একই ভাবে কার্বন ন্যানোমাটেরিয়াল গুলোতে অথবা অন্য সমস্ত ন্যানোমাটেরিয়ালের কাঠামোর ব্যাপারে কিছু বলার জন্য ওই ন্যানোমাটেরিয়ালের খুব বেশি ম্যাগনিফাইড ছবি নিলে পর্যাপ্ত হবে না আমাদের ন্যানোম্যাটেরিয়ালের একটা অনেক বেশি ম্যাগনিফাইড ছবি লাগবে যেটা পর্যাপ্ত ডিটেল গুলো দেখায় এবং এই ডিটেলগুলো আরও ভালো করে দেখা যায় রিজোলিউশনের সাহায্যে রিজোলিউশন দিয়ে দুটো পাশাপাশি পয়েন্টগুলোকে আরও পরিষ্কার করে দেখা যায় সুতরাং ধরা যাক ছবি তে একটা স্পট আছে যেখানে একটা স্পট হল কালো আরেকটা স্পট হল ধুসর সুতরাং মাইক্রোস্কোপ দিয়ে আমরা কালো স্পট এবং ধুসর স্পটটাকে আলাদা করে দেখতে পাবো আবার অন্য দিকে যদি এটা গোটা অঞ্চলে একটা ম্যাড়ম্যাড়ে ধুসর স্পট তৈরি করে আমরা শুধু একটা ম্যাড়ম্যাড়ে স্পট দেখতে পাবো তাহলে বলতে পারবো না যে এখানে দুটো ডিটেল আছে এটাই হল দুটো পাশাপাশি আলাদা করে দেখার ধারণা একটা হল ডার্ক স্পট আর আরেকটা হল লাইট স্পট ডার্ক স্পট এবং লাইট স্পট যা একটা গড় পয়েন্ট কে প্রতিরোধ করে সুতরাং কম রিজোলিউশন ওয়ালা ছবিটা অবজেক্টের অনেক গুলো পয়েন্ট নেয় এবং সব কটা পয়েন্ট মিলে একটা গড় ডিটেল দেয় যেখান থেকে অবজেক্টটার ব্যাপারে খুব একটা বলা যায় না বেশি রিজোলিউশনের ছবিগুলো একই অবজেক্ট নেয় এবং সূক্ষ্ম ডিটেল দেয় একই জিনিস ক্যামেরাতেও হয় সুতরাং অনেক বেশি মেগাপিক্সেল ক্যামেরা একই ছবিতে আরও বেশি করে ডিটেল যোগ করে অতএব ডিটেলগুলোকে বাড়ালে যেমন উধাহরণ হিসেবে মানুষের চোখ 01 millimeter কে সাধারণ পড়ার দূরত্ব তে বুঝতে পারে যেটা প্রায় 18 inches সুতরাং যদি একটা বই আমাদের থেকে 18 inches দূরে রাখা হয় এবং ওখানে কিছু লাইন আঁকা হয় আর ওই আঁকাতে ডিটেল গুলো 01 millimeter দূরত্বে আছে আমরা সাদা স্পট কালো স্পট ইত্যাদি বুঝতে পারবো যদি এটা আরও ছোট হয়ে যায় আমরা ধুসর স্পট দেখা শুরু করবো এবং আমাদের চোখ সাদা স্পট এবং কালো স্পট গুলোকে আলাদা করতে পারবে না সুতরাং এই রিজোলিউশনটা ইলেক্ট্রন মাইক্রোস্কোপের এবং ন্যানোম্যাটেরিয়াল ফিল্ডের জন্য খুব জরুরি এবং এটা ন্যানোম্যাটরিয়াল গুলোর অনেক আবিষ্কারে একটা তফাৎ তৈরি করেছে সুতরাং একক প্রাচীরযুক্ত কার্বন ন্যানোটিউব গুলোর ব্যাসের ডাইমেনশন হল 04 nanometer রেঞ্জে সুতরাং এটা 4 angstroms থেকে 25 angstroms এই লিমিটটা থাকার কারণ হল যদি এই ব্যাসটাকে 04 angstroms এর থেকে ছোট করা হয় তাহলে এই টিউবকে কার্ভ করতে অনেকটা কার্ভেচার করতে হয় এবং এর জন্য কাঠামোতে স্ট্রেন তৈরি করে যেটা কাঠামোটা টিকিয়ে রাখতে পারবে না সুতরাং এটা ভেঙ্গে যায় এটা নিজেকে টিকিয়ে রাখে কিছুটা অবধি টিউবটাকে কার্ভ করা যাবে এই কারনেই 04 nanometer পাই যদি এটা অনেক বড় হয় তাহলে 25 angstroms হবে সুতরাং অনেক বড় টিউব তৈরি করা যেতে পারে কিন্তু তাহলে সার্কুলার ক্রস সেকশন রেখে কোন কাজের হবে না কারণ ওটা ভেঙ্গে পরে এবং একটা ফিতা তৈরি হয় একটা বহু প্রাচীরযুক্ত কার্বন ন্যানোটিউবে অনেক গুলো টিউব থাকে অতএব এটাতে একটা টিউব আছে তার চারপাশে আরেকটা টিউব আছে তার চারপাশে আরেকটা টিউব আছে এবং এই করে চলতে থাকে কিন্তু এটা হল বহু প্রাচীরযুক্ত কার্বন ন্যানোটিউব এবং ইন্টারটিউব দূরত্বটা এখানে হল 34 angstroms যেটা একটু বেশি কারণ আগে আমরা গ্রাফিটিক স্যাম্পলের জন্য 335 angstroms দেখেছিলাম এটা বেশি হওয়ার কারণ হল যে এগুলোতে কার্ভেচার আছে ইত্যাদি লোকেরা অনেক বেশি লেংথের ব্যাপারে কথা বলে এমন কি লিটারেচারে সেনটিমিটার বা তার থেকেও বড় দূরত্বের কথা বলা আছে সুতরাং এই প্রকৃতির টিউব গুলোকে বানানো যেতে পারে এটার ব্যাপারে পরবর্তী ক্লাস গুলোতে আমরা দেখবো এমন কি কার্বন ন্যানোম্যাটেরিয়ালটাকেও দেখবো এখানে ন্যানোটিউবের একটা ম্যাগনিফাইড ছবি দেখতে পাচ্ছ যেখানে বিভিন্ন লেয়ার দেখানো আছে লেয়ারের কাঠামোটাও দেখানো আছে সুতরাং এগুলো হল কন্সেন্ট্রিক টিউব যারা একে অপরের চারপাশে আছে এবং এই করেই টিউবটা তৈরি হয় এবং আমরা গোটা টিউবটা পাই এখানে দেখতে পাচ্ছ যে আমাদের একটা 5 nanometer টিউব আছে সুতরাং দূরত্বটা হল 5 nanometer এবং এটাই ছবিতে দেখতে পাচ্ছ সুতরাং এটাই ছিল আমাদের আলোচনা কার্বন ন্যানোম্যাটেরিয়ালের ওপর প্রথম দিকে কার্বন সম্পর্কে বলেছিলাম এবং এটা ন্যানোম্যাটেরিয়ালের সাথে যুক্ত থাকে উপসংহার বা সংক্ষিপ্তসার হিসেবে দেখেছি যে হীরা এবং গ্রাফাইট হল কার্বনের কাঠামো এরা কিকরে একে ওপরের সাথে সম্পর্কিত সেটাও দেখেছি এছাড়া তাদের মধ্যে পার্থক্য এবং তাদের মধ্যে কোনটা বেশি স্থিতিশীল সেটাও দেখেছি আকর্ষণীয়ভাবে আমরা দেখেছি যে গ্রাফাইট শিটে কার্বন কার্বন বন্ডিংটা হীরার থেকে অনেক বেশি শক্তিশালী কিন্তু হীরা তে বন্ডিংটার একটা 3 dimensional কাঠামো আছে যা আমাদের বলে যে হীরা গ্রাফাইটের থেকে বেশি শক্তিশালী এবং কার্বন ন্যানোটিউব গুলোকে গ্রাফিন শিটের মতন ভাবা যেতে পারে যেটাকে রোল করে একটা টিউবুলার কাঠামো তৈরি করা যেতে পারে এরকম করে তারা তৈরি হয় না কিন্তু এরকম করে তাদেরকে ভাবা যেতে পারে আমরা কার্বন ন্যানোটিউবের আবিষ্কারের ব্যাপারেও দেখেছি যেটা ইলেক্ট্রন মাইক্রোস্কোপের রেজোলিউশন দ্বারা সীমাবদ্ধ আছে আর যেটা বছরের পর বছর ধরে বিকশিত হয়েছে সুতরাং এগুলো হল আমাদের আলোচনার গুরুত্বপূর্ণ সংক্ষিপ্তসার অথবা কার্বনের ওপর একটা প্রাথমিক আলোচনা কার্বন ন্যানোটিউবের ব্যাপারে পরবর্তী ক্লাসে আবার দেখবো ওটার আরও অনেক দিক দেখবো এবং ওগুলো নিয়ে চিন্তা ভাবনা করবো এবং তদন্ত ও করবো